সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার 11 এমসি ডিসি টেস্টিং MCDC Testing এই সেশনে সবাইকে স্বাগত জানাই আমরা এখন MCDC টেস্টিং সম্পর্কে জানতে চলেছি এতক্ষণ পর্যন্ত আমরা হোয়াইট বক্স টেস্টিং এবং বিভিন্ন ধরনের কভারেজ ভিত্তিক টেস্টিং পদ্ধতিগুলোর সম্পর্কে জেনেছি তাহলে হোয়াইট বক্স টেস্টিং বিষয়টির দিকে লক্ষ্য করা যাক আগের সেশনে আমরা কন্ডিশনাল টেস্টিং সম্পর্কে আলোচনা করেছিলাম এবং যদি তোমরা মনে রেখে থাকো যে একটা সিম্পল কন্ডিশন টেস্টিংয়ে প্রতিটি অ্যাটমিক কন্ডিশনের ট্রু এবং ফল্স্ এই দুই ধরনের মান থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন টেস্টিংগুলো দেখেছিলাম তারমধ্যে একটি হলো বেসিক কন্ডিশন টেস্টিং যা সবথেকে সহজ টেস্টিং পদ্ধতি এখানে এই রকম একটা ডিসিশন স্টেটমেন্ট রয়েছে কন্ডিশনাল এক্সপ্রেশন বিভিন্ন অ্যাটমিক কন্ডিশন নিয়ে গঠিত হয় উদাহরণস্বরূপ a 10 b 50 ইত্যাদি এই বেসিক কন্ডিশন টেস্টিংয়ে কতগুলো টেস্ট কেস থাকে যেগুলোর এই ধরনের অ্যাটমিক এক্সপ্রেশন থাকবে যে এক্সপ্রেশনগুলোর পৃথক পৃথকভাবে ট্রু এবং ফলস্ মান থাকবে উদাহরণস্বরূপ ধরা যাক আমাদের কাছে a 15 এবং b 30 রয়েছে এক্ষেত্রে a 15 এটা প্রথম অ্যাটমিক এক্সপ্রেশনকে ট্রু বা সত্য হিসেবে প্রমাণিত করছে এবং দ্বিতীয়টি অর্থাৎ 30 50 এটাও ট্রু বা সত্য অর্থাৎ এটা ট্রু হিসেবে প্রমাণিত হলো দ্বিতীয় ক্ষেত্রে a 5 অর্থাৎ এক্ষেত্রে এটা ফলস্ হবে এবং এখানে b হলো 60 অর্থাৎ এক্ষেত্রে 60 50 হচ্ছে সুতরাং এটা ফলস্ হবে তাহলে এটা নিশ্চিতরূপে বেসিক কন্ডিশন কভারেজ অর্জন করতে পেরেছে তার কারণ এই দুটি টেস্ট কেসের ক্ষেত্রে প্রথম এক্সপ্রেশনটির সত্য এবং মিথ্যা দুটি মানই রয়েছে দ্বিতীয় এক্সপ্রেশনও দুটি টেস্ট কেসের থেকে সত্য এবং মিথ্যা দুই ধরনের মানই পাচ্ছে তাহলে আমরা বেসিক কন্ডিশন কভারেজ অর্জন করেছি আমরা কি ডিসিশন কভারেজ অর্জন করতে পেরেছি এর উত্তর হলো হ্যাঁ এই দুটো টেস্ট কেসের মাধ্যমে আমরা ডিসিশন কভারেজ অর্জন করতে পেরেছি তার কারণ প্রথম টেস্ট কেসে এই ডিসিশন সত্য বা ট্রু হিসেবে নির্ণীত হয়েছে এবং দ্বিতীয় টেস্ট কেসে এটি মিথ্যা বা ফলস্ হিসাবে নির্ণীত হয়েছে অর্থাৎ এই দুটি বেসিক কন্ডিশন কভারেজ এবং ডিসিশন কভারেজ দুটিই অর্জন করবে কিন্তু বেসিক কন্ডিশন কভারেজ অনেক ক্ষেত্রেই ডিসিশন কভারেজ অর্জন করতে পারেনা উদাহরণস্বরূপ যদি a গ্রেটার দ্যান প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে 15 এবং 60 হয় এবং দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে 5 এবং 30 হয় আমাকে দুটো টেস্ট কেস বিকল্প টেস্ট কেস নিতে দাও a হলো 15 এবং b হলো 60 এবং দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে a হলো 5 এবং b হলো 30 এক্ষেত্রে দুটো টেস্ট কেসই ডিসিশনকে মিথ্যা হিসেবে মূল্যায়ন করবে এবং এর ফলে ডিসিশন কভারেজ অর্জিত হবে না কারণ সম্পূর্ণ ব্রাঞ্চ এক্সপ্রেশন সত্য এবং মিথ্যা মান পেতে ব্যর্থ হচ্ছে বেসিক কন্ডিশন কভারেজ ডিসিশন কভারেজকে নিশ্চিত করতে পারেনা তাহলে আমরা এই অন্তর্ভুক্তিকরণ সম্পর্ক সম্পর্কে কি বলতে পারি বেসিক কন্ডিশন কভারেজ কি ডিসিশন কভারেজকে অন্তর্ভুক্ত করে এই প্রশ্নের উত্তর হলো না তার কারণ বেসিক কন্ডিশন কভারেজ ডিসিশন কভারেজকে নিশ্চিত করতে পারে না তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে ডিসিশন টেস্টিং হলো একটা দুর্বল প্রকৃতির টেস্টিং নির্ণায়ক এবং বিভিন্ন ধরনের কন্ডিশন টেস্টিং পদ্ধতি রয়েছে তাহলে যদি আমরা ডিসিশন টেস্টিং সম্পাদন করতে চাই আমাদের কাছে একটা প্রোগ্রামের সমগ্র কন্ডিশনাল এক্সপ্রেশন রয়েছে সত্য এবং মিথ্যা মান হিসাবে আমাদের টেস্ট কেসগুলোকে মূল্যায়ন করতে হবে আমরা খুব একটা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করছি না আমাদেরকে আরো সামগ্রিক বা পুঙ্খানুপুঙ্খ টেস্টিংয়ের জন্য কন্ডিশন টেস্টিং সম্পাদন করতে হবে বহু ধরনের কন্ডিশন টেস্টিং রয়েছে আমরা শুধুমাত্র বেসিক কন্ডিশন কভারেজকে লক্ষ্য করবো বেসিক কন্ডিশন কভারেজের ক্ষেত্রে একটা কন্ডিশনাল এক্সপ্রেশনে অ্যাটমিক কন্ডিশনগুলো সত্য এবং মিথ্যা অর্জন করে টেস্ট কেসগুলোকে সম্পাদিত করার মাধ্যমে কন্ডিশনাল এক্সপ্রেশনের সমস্ত অ্যাটমিক কন্ডিশনগুলোর মান সত্য এবং মিথ্যা ধরে নেওয়া হয় কিন্তু অন্য ধরনের কন্ডিশনাল টেস্টিং পদ্ধতিও রয়েছে সেগুলোকেও দেখে নেওয়া যাক কন্ডিশনাল টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেসিক কন্ডিশন টেস্টিং ডিসিশন টেস্টিংয়ের তুলনায় খুব একটা শক্তিশালী টেস্টিং পদ্ধতি নয় তার কারণ বেসিক কন্ডিশন টেস্টিং ডিসিশন টেস্টিংকে নিশ্চিত করতে পারে না এখন পরবর্তী কন্ডিশন ভিত্তিক টেস্টিং পদ্ধতিকে লক্ষ্য করা যাক যাকে ডিসিশন কভারেজের সঙ্গে বেসিক কন্ডিশন বলে এর মূল ধারণাটি হলো যে এটি বেসিক কন্ডিশন টেস্টিংকে নিশ্চিত করে এবং ডিসিশন টেস্টিং ডিসিশন কভারেজকে সুনিশ্চিত করার জন্য টেস্ট কেসও এটা থাকে এখন আরও একটি উদাহরণ লক্ষ্য করো আমরা আগেই দেখেছি যে কন্ডিশন ডিসিশন কভারেজ নিশ্চিত করে যে টেস্ট কেসগুলো অ্যাটমিক কন্ডিশনগুলোর মান সত্য এবং মিথ্যা হিসেবে মূল্যায়ন করে সুতরাং টেস্ট কেসগুলো সম্পাদন করার কোনো এক সময় সমস্ত অ্যাটমিক কন্ডিশন সত্য এবং মিথ্যা মান হিসাবে নির্ধারিত হয় এবং এছাড়াও টেস্ট কেসগুলো সম্পাদিত হওয়ার সময় সম্পূর্ণ ডিসিশন সম্পূর্ণ এক্সপ্রেশনও সত্য এবং মিথ্যা মান হিসাবে নির্ধারিত হয় এখন এই উদাহরণটি নিয়ে আলোচনা করা যাক a 50 বা b 30 এখন যদি আমাদের কাছে a এর মান 70 ও b এর মান 50 থাকে এবং a এর মান 30 ও b এর মান 20 থাকে তাহলে এটা বেসিক কন্ডিশন কভারেজ অর্জন করতে পারে তার কারণ প্রথমটির ক্ষেত্রে এটা সত্য এবং এটা হলো মিথ্যা এবং দ্বিতীয়টির ক্ষেত্রে এটা হলো মিথ্যা এবং এটা হলো সত্যি সুতরাং প্রথম অ্যাটমিক কন্ডিশনটি প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে সত্য মান গ্রহণ করছে এবং দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে মিথ্যা মান পাচ্ছে অন্যদিকে দ্বিতীয় কন্ডিশনাল এক্সপ্রেশনটি প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে মিথ্যা এবং দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে সত্য হিসাবে নির্ধারিত হচ্ছে উভয় ক্ষেত্রেই এটা সত্য হিসাবে নির্ধারিত হচ্ছে উভয় এক্সপ্রেশনে বা উভয় টেস্ট কেসই ব্রাঞ্চ আউটকাম সত্য হিসাবে সেট করছে উভয় টেস্ট কেসের ক্ষেত্রে ডিসিশনের মূল্যায়ন সত্য হচ্ছে এবং এর ফলে আমাদেরকে অপর একটি টেস্ট কেস সংযোজিত করতে হবে ডিসিশন কভারেজ অর্জনের জন্য তা হলো a 20 আমরা একে মিথ্যা হিসাবে সেট করলাম এবং b হলো 50 অর্থাৎ মিথ্যা এটা মিথ্যা হচ্ছে এবং এই দুটো একে সত্য হিসাবে সেট করছে অর্থাৎ ডিসিশন কভারেজ অর্জিত হচ্ছে কন্ডিশন ডিসিশন কভারেজে কন্ডিশন কভারেজ অর্জন করার জন্য আমাদেরকে হয়তো টেস্ট কেসগুলোকে বাড়াতে হতে পারে এখন আরো একটি কন্ডিশন টেস্টিং পদ্ধতিকে লক্ষ্য করা যাক যার নাম মাল্টিপল কন্ডিশন কভারেজ এই টেস্টিং পদ্ধতিতে সমস্ত কন্ডিশনগুলো সত্য এবং মিথ্যা মান গ্রহণ করে শুধু তাই নয় সত্য মানগুলোর সমস্ত সম্ভাব্য বিন্যাসগুলোকে এই টেস্ট কেসগুলো গ্রহণ করে সমস্ত সম্ভাব্য কম্বিনেশন বা বিন্যাস বলতে বোঝায় যদি কন্ডিশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে দুটো অ্যাটমিক কন্ডিশন থাকে তাহলে আমাদের চারটে টেস্ট কেসের প্রয়োজন যেগুলির মান সত্য এবং সত্য সত্য এবং মিথ্যা মিথ্যা এবং সত্য এবং মিথ্যা এবং মিথ্যা হিসাবে সেট করা হলো যদি আমাদের কাছে তিনটে অ্যাটমিক কন্ডিশন থাকে তাহলে আমাদের 23 অর্থাৎ আটটা টেস্ট কেসের প্রয়োজন হবে সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি মিথ্যা ইত্যাদি এখন দেখা যাক টেস্ট সুট বলতে কী বোঝায় যা এই ব্রাঞ্চ এক্সপ্রেশনের জন্য বা এই ইফ্ স্টেটমেন্টের জন্য মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করবে মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করার জন্য টেস্ট কেসগুলো কি হবে তাহলে এখানে a হলো 30 b হলো 40 অর্থাৎ মিথ্যা এবং মিথ্যা এবং এরপর সত্য এবং মিথ্যা এবং সত্য এবং সত্য তাহলে এই ইফ্ স্টেটমেন্টের জন্য মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করতে হলে আমাদের চারটি টেস্ট কেসের প্রয়োজন পড়বে যদি আমরা এটি সম্বন্ধে ভাবি মাল্টিপল কন্ডিশন কভারেজ হলো সবথেকে শক্তিশালী মাল্টিপল কন্ডিশন কভারেজ কন্ডিশন কভারেজ এবং ডিসিশন কভারেজ উভয়কেই নিশ্চিত করে এবং কন্ডিশন ডিসিশন কভারেজকেও নিশ্চিত করে সুতরাং এটা হলো সবথেকে শক্তিশালী টেস্টিং কিন্তু এবার দেখা যাক এই কন্ডিশন টেস্টিং পদ্ধতির ত্রুটিগুলো কি কি প্রথম সমস্যা হলো আমরা কন্ডিশন এক্সপ্রেশন ইভালুয়েশনের একটি সরলীকৃত পদ্ধতিকে লক্ষ্য করেছি কম্পাইলার এই পদ্ধতিতে মূল্যায়ন করেনা এটা যেভাবে মূল্যায়ন করে তা কন্ডিশনের শর্ট সার্কিট ইভালুয়েশন নামে পরিচিত সমস্ত কন্ডিশনের মূল্যায়ন করা হয় না যতক্ষণ পর্যন্ত কোনো কন্ডিশনের ফলাফল অপর কন্ডিশনের মূল্যায়নকে রিডানডেন্ট বা অতিরিক্ত করে তোলে অন্য কন্ডিশনগুলোকে মূল্যায়ন করা হয় না তাই অন্যান্য কন্ডিশনগুলোকে বিভিন্ন সম্ভাব্য মান প্রদান করা হলেও তাতে কিছু যায় আসে না আমরা এই শর্ট সার্কিট ইভ্যালুয়েশনের একটা উদাহরণ লক্ষ্য করবো মাল্টিপল কন্ডিশন কভারেজ এবং কন্ডিশন ডিসিশন কভারেজ ইত্যাদিকে আমরা অত্যন্ত সরলীকৃত উপায়ে লক্ষ্য করলাম কম্পাইলার প্রকৃতপক্ষে এই ভাবে মূল্যায়ন করেনা এবং এরফলে প্রয়োজনীয় টেস্ট কেসের সংখ্যা কম হতে পারে আমাদের কিছু কিছু অনুমান আসলে খুবই সরলীকৃত কম্পাইলার সেইভাবে মূল্যায়ন করেনা দ্বিতীয় সমস্যাটি হলো ভেরিয়েবেলগুলোর পারস্পরিক নির্ভরশীলতা উদাহরণস্বরূপ যদি আমরা একটা ক্যারেক্টারকে চেক করি বা ক্যারেক্টারকে রিড করি এবং তা A না E চেক করে লিখি যে এক্সপ্রেশন ক্যারেক্টারটি হলো A বা ক্যারেক্টারটি হলো E কিন্তু তখন এর জন্য মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করা সম্ভব হবে না তার কারণ এদের মধ্যে যেকোনো একটিই সত্যি হবে আমরা এর জন্য দুটি সত্য মান পাবোনা সুতরাং ভেরিয়েবলগুলোর পারস্পরিক নির্ভরশীলতার কারণে কিছু নির্দিষ্ট কন্ডিশনের বিন্যাস কখনোই অর্জন করা সম্ভব হবে না যদিওবা কভারেজ সেট হওয়ার জন্য কিছু কন্ডিশন ভ্যালুর প্রয়োজন হতে পারে তবুও ঐসকল মানগুলোকে সেট করা হয়তো সম্ভব হবে না

এটা কম্পাইলার দ্বারা ব্যবহৃত শর্ট সার্কিট ইভালুয়েশনের একটি উদাহরণ মাত্র এবং এই শর্ট সার্কিট ইভালুয়েশন এক কম্পাইলার থেকে অপর কম্পাইলারে ভিন্ন হয় যা ব্যাপারটিকে আরও জটিল করে তোলে আমরা কখনো এটা ভেবে নিতে পারিনা যে সমস্ত কম্পাইলারই একইভাবে একটা কন্ডিশনাল এক্সপ্রেশনকে মূল্যায়ন করবে বিভিন্ন কম্পাইলার বিভিন্ন ধরনের জিনিস করতে পারে এখন কম্পাইলারগুলো সাধারণ শর্টসার্কিট ইভালুয়েশনের ক্ষেত্রে যা করে তার কিছু উদাহরণ লক্ষ্য করা যাক আমাদের কাছে a 30 এবং b 50 রয়েছে এগুলো হলো কন্ডিশনাল এক্সপ্রেশন আমরা জানি যে প্রথমটিকে বাঁ দিক থেকে মূল্যায়ন করা হয় প্রথমটিকে মিথ্যা হিসেবে মূল্যায়ন করা হলে দ্বিতীয় কন্ডিশনটিকে মূল্যায়ন করার কোনো প্রয়োজন থাকে না অর্থাৎ আমরা দ্বিতীয়টির ক্ষেত্রে সত্য বা মিথ্যা যে মানই নিই না কেনো তা কোনো ধর্তব্যের মধ্যে পড়বে না কারণ কম্পাইলার এটিকে আর চেকই করবে না একইভাবে যদি কন্ডিশনাল এক্সপ্রেশনটি a 30 বা b 50 হয় তাহলে এক্ষেত্রেও একটি সত্য হিসাবে নির্ধারিত হলে অপরটি আর পরীক্ষিত হয়না কোনো কোনো কম্পাইলার বাঁ দিক থেকে মূল্যায়ন করে এবং যদি তারা দেখে যে প্রথমটির মূল্যায়ন হলো সত্য প্রথম অ্যাটমিক কন্ডিশনটির মূল্যায়ন হলো সত্য তাহলে দ্বিতীয় এক্সপ্রেশনটি সত্য বা মিথ্যা যাই হোক না কেন কম্পাইলারটি এই দ্বিতীয় এক্সপ্রেশনটিকে আর চেক করবে না অর্থাৎ আমরা কভারেজে যে সত্য বা মিথ্যা সেট করব তার বিশেষ কোনো তাৎপর্য থাকবে না কারণ কম্পাইলার এগুলো ব্যবহার করবে না এখন মাল্টিপল কন্ডিশন কভারেজের আর একটি ত্রুটি লক্ষ্য করা যাক প্রকৃতপক্ষে এটা একটা বড় সমস্যা সমস্যাটি হলো মাল্টিপল কন্ডিশন কভারেজ সবথেকে শক্তিশালী হলেও প্রয়োজনীয় টেস্ট কেসগুলোর সংখ্যা এক্সপোনেনশিয়াল হয় অর্থাৎ যদি একটা ব্রাঞ্চ এক্সপ্রেশনে n সংখ্যক অ্যাটমিক এক্সপ্রেশন থাকে তাহলে আমাদের 2n সংখ্যক টেস্ট কেসের প্রয়োজন হবে যদি n 10 হয় তাহলে আমাদের 1024 টি টেস্ট কেসের দরকার হবে অবশ্যই এই সংখ্যাটা অত্যন্ত বেশি এবং ভেবে দেখো যদি কন্ডিশন এক্সপ্রেশনগুলোর সংখ্যা বা ব্রাঞ্চ এক্সপ্রেশনে প্রদর্শিত অ্যাটমিক কন্ডিশনগুলোর সংখ্যা 20 বা 30 হয় এবং এমন বেশ কিছু প্রয়োগ রয়েছে যেখানে 20 বা 30 টি অ্যাটমিক কন্ডিশন থাকা খুবই সাধারন ব্যাপার উদাহরণস্বরূপ এম্বেডড কন্ট্রোলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেখানে বিভিন্ন প্যারামিটারগুলোকে পরীক্ষা করা হয় এবং নির্দিষ্ট কিছু ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে কন্ডিশনাল এক্সপ্রেশনগুলো নির্দিষ্ট অ্যাকশন গ্রহণ করে এক্ষেত্রে 10 15 এবং 20 টা ভেরিয়েবল থাকা খুবই সাধারণ ব্যাপার এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে পরীক্ষা করতে হলে মাল্টিপল কন্ডিশন কভারেজের ক্ষেত্রে 220 বা 230 টেস্ট কেসের প্রয়োজন পড়বে শুধুমাত্র একটা এক্সপ্রেশনকে চেক করবার জন্য এটা সত্যিই অতিরিক্ত কারন একটা প্রোগ্রামে এই রকমের আরও ডজনখানেক এক্সপ্রেশন থাকবে সুতরাং মাল্টিপল কন্ডিশন কভারেজ ততক্ষণ পর্যন্তই অর্থবহ হয় যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে শুধুমাত্র একটা কন্ডিশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে দুটো বা তিনটে অ্যাটমিক কন্ডিশন থাকে এবার আমরা কি করবো আমরা কিভাবে স্বল্পসংখ্যক টেস্ট কেসের মাধ্যমে মাল্টিপল কন্ডিশন কভারেজের সামগ্রিকতাকে অর্জন করতে পারি আমাদের পক্ষে লক্ষ লক্ষ টেস্ট কেস সম্পাদন করা সম্ভব নয় আমরা কি একটা রৈখিক সংখ্যায় টেস্ট কেসগুলোকে পেতে পারি অ্যাটমিক এক্সপ্রেশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল সংখ্যক টেস্ট কেসের উপস্থিতি ব্যবহারিক দিক থেকে একেবারে অসম্ভব তাহলে আমরা এবার মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজের দিকে লক্ষ্য করব এখন এটা হলো অপর একটি উদাহরণ এখানে আমাদের কাছে পাঁচটা অ্যাটমিক কন্ডিশন রয়েছে এবং এখানে আমরা শর্ট সার্কিট এভালুয়েশনগুলোকে লিখেছি আমরা শর্ট সার্কিট ইভালুয়েশনগুলোকে ড্যাশের মাধ্যমে লিখে রেখেছি কম্পাইলার যে সমস্ত অ্যাটমিক এক্সপ্রেশনের মান ড্যাশের মাধ্যমে লেখা রয়েছে সেই সবকিছু নির্বিশেষে মূল্যায়ন করবে অর্থাৎ এই ড্যাশগুলো হলো ডু নট কেয়ার তাহলে সাধারণত এই এক্সপ্রেশনের ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করার জন্য আমাদের 25 অর্থাৎ 32 টি টেস্ট কেসের প্রয়োজন পড়ে কিন্তু শর্ট সার্কিট ইভালুয়েশনের সাহায্যে আমাদের শুধুমাত্র 13 টি টেস্ট কেসের প্রয়োজন পড়বে সুতরাং বাকি 19 টি টেস্ট কেস আসলে অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে যদিও আমরা অপর 19 টি টেস্ট কেসকে লিখেছি কিন্তু সেগুলির সেরকম কোনো গুরুত্ব নেই আমাদের কাছে ওই টেস্ট কেসগুলো থাকার কোনো প্রয়োজন নেই বা ওই টেস্ট কেসগুলোকে সম্পাদন করার কোনো প্রয়োজন নেই কারণ শর্ট সার্কিট ইভালুয়েশনের কারণে এগুলির কোনো প্রভাব পরিলক্ষিত হবে না এটা শর্ট সার্কিট ইভ্যালুয়েশনের প্রভাবের একটি উদাহরণ সুতরাং কম্পাইলারের দ্বারা সম্পাদিত শর্ট সার্কিট ইভালুয়েশন টেস্ট কেসের সংখ্যার হ্রাস ঘটায় কিন্তু এটা সব সময় ঘটে না এবং একটা নির্দিষ্ট কম্পাইলারের জন্য শর্ট সার্কিট ইভালুয়েশন সম্পর্কে আমরা সব সময় জানিনা আমরা আমাদের অনুমানকে জেনারালাইজ বা সার্বজনীন করে তুলতে পারিনা কারণ এক কম্পাইলার থেকে অপর কম্পাইলারে এটি ভিন্ন হয় প্রতিটি কম্পাইলার সুনির্দিষ্ট শর্ট সার্কিট পদ্ধতি ব্যবহার করে এখন এমন অনেক প্রোগ্রাম আছে যেখানে কন্ডিশনাল এক্সপ্রেশনে ধাকা অ্যাটমিক কন্ডিশনগুলির সংখ্যা অনেক বেশি হয় প্রায় 20 30 ইত্যাদি আমরা এক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন কভারেজ ব্যবহার করতে পারি না কিন্তু আমরা কি কম সংখ্যক টেস্ট কেসের মাধ্যমে সম্ভবত অ্যাটমিক কন্ডিশনগুলোর সংখ্যার ক্ষেত্রে রৈখিক অবস্থায় মাল্টিপল কন্ডিশন কভারেজের সমতুল্য সনাক্তকরণ ক্ষমতা অর্জন করতে পারি সুতরাং এটাই হলো মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ এখন মূল ধারণাগুলোকে লক্ষ্য করা যাক এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা পদ্ধতিতে পরিণত হয়েছে এবং বহু স্টান্ডার্ডের ক্ষেত্রে বিশেষত সেফটি ক্রিটিকাল সফটওয়্যারের জন্য MCDC কভারেজ প্রয়োজনীয় এখানে মূল ধারণাটি হলো কন্ডিশনগুলোর গুরুত্বপূর্ণ বিন্যাসগুলোকে আমরা পরীক্ষা করতে চাই আমরা কন্ডিশনগুলোর সমস্ত সম্ভাব্য বিন্যাসগুলোকে পরীক্ষা করতে চাইনা আমরা কন্ডিশনগুলোর গুরুত্বপূর্ণ বিন্যাসগুলোকে পরীক্ষা করতে চাই এবং আমরা গুরুত্বপূর্ণ বলতে প্রতিটি বেসিক কন্ডিশনকে বোঝাচ্ছি তাহলে প্রতিটি অ্যাটমিক কন্ডিশন অপর কন্ডিশনগুলোর থেকে স্বতন্ত্রভাবে ব্রাঞ্চের আউটকাম নির্ধারণ করে আমরা বলতে চাইছি যে যেকোনো একটি অ্যাটমিক কন্ডিশনের ক্ষেত্রে অন্যান্য কন্ডিশনগুলোকে স্থির হিসাবে রাখা হয় এবং অ্যাটমিক কন্ডিশনটিকে শুধুমাত্র সত্যি এবং মিথ্যাতে পরিবর্তিত করে দাও এবং এর ফলে ব্রাঞ্চ আউটকামেরও সত্য এবং মিথ্যাতে পরিবর্তিত হয়ে যাওয়া উচিত প্রতিটি বেসিক কন্ডিশনের জন্য আমাদের এই ধরনের টেস্ট কেসগুলোর প্রয়োজন হবে আরো ভালোভাবে বলতে গেলে MCDC কভারেজ অর্জন করতে গেলে তিনটে আবশ্যিক শর্ত রয়েছে প্রথমটি হলো প্রতিটি বেসিক কন্ডিশনকে অবশ্যই সত্য এবং মিথ্যা হতে হবে অর্থাৎ কন্ডিশন কভারেজের মতো এক্ষেত্রেও প্রতিটি বেসিক কন্ডিশনকে সত্য এবং মিথ্যা মান অর্জন করতে হবে যদি আমরা একটা অ্যাটমিক কন্ডিশনের দিকে লক্ষ্য করি অন্যান্য সমস্ত অ্যাটমিক কন্ডিশনগুলোর মান একই হওয়া উচিত এই বেসিক কন্ডিশনকে সত্য এবং মিথ্যা মান হিসাবে মূল্যায়ন করা হয় এবং এছাড়াও এই অ্যাটমিক কন্ডিশনগুলোর সত্য এবং মিথ্যা মান নির্ণয় করার জন্য আমাদের কম্পাউন্ড কন্ডিশনের প্রয়োজন হবে এখন আরো ভালো ভাবে একে লক্ষ্য করা যাক এবং এছাড়াও আমরা বেশ কিছু উদাহরণ সম্পর্কেও আলোচনা করবো এর আগে আমার এখানে উল্লেখ করতে চাইছি যে এক্ষেত্রে কন্ডিশন ডিসিশন কভারেজ মাল্টিপল কন্ডিশন ডিসিশন কভারেজের তুলনায় শক্তিশালী কভারেজ এবং আমরা দেখেছি যে ডিসিশন কভারেজের তুলনায় কন্ডিশন ডিসিশন কভারেজ একটা শক্তিশালী টেস্টিং পদ্ধতি এবং ব্রাঞ্চ কভারেজে কন্ডিশন কভারেজ এবং ডিসিশন কভারেজ স্টেটমেন্ট কভারেজের তুলনায় শক্তিশালী টেস্টিং এবং এখানে কন্ডিশন কভারেজের তুলনায় MCDC অধিক শক্তিশালী এর মাধ্যমে আমরা আসলে যা বোঝাতে চাইছি তা হলো যদি আমরা MCDC টেস্টিং সম্পাদিত করি তাহলে আমাদেরকে অন্য কোনো কন্ডিশন টেস্টিংয়ের ব্যাপারে চিন্তিত হতে হবে না আমরা আগেই বলেছি যে মাল্টিপল কন্ডিশন কভারেজ একটা শক্তিশালী টেস্টিং পদ্ধতি হলেও এক্ষেত্রে অ্যাটমিক কন্ডিশনের সংখ্যার সাথে সাথে টেস্ট কেসগুলো এক্সপোনেনশিয়ালভাবে বৃদ্ধি পাওয়ার দরুন এটা কার্যকর হয়না MCDC এর পুরো কথা হলো মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ এবং পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে বাগ্ সনাক্তকরণ করার ক্ষেত্রে এর কার্যকারিতা মাল্টিপল কন্ডিশন কভারেজের প্রায় সমতুল্য হয় কিন্তু টেস্ট কেসগুলোকে মাল্টিপল কন্ডিশন অর্জন করতে হয় এই মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ অর্থাৎ MCDC অ্যাটমিক কন্ডিশনগুলোর সংখ্যার দিক দিয়ে রৈখিক হয় এখন MCDC কি তা দেখা যাক MCDC বলতে বোঝায় মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ এটাও একটা কন্ডিশন কভারেজ পদ্ধতি এই MCDC এর মূল ধারণাটি হলো স্বতন্ত্রভাবে একটি ডিসিশনের ফলাফল বা আউটকামকে প্রভাবিত করার জন্য এখানে প্রতিটি কন্ডিশনকে দেখানো হবে সেই জন্য টেস্ট কেসগুলো এমন হবে যে কন্ডিশনাল এক্সপ্রেশনে প্রতিটি অ্যাটমিক কন্ডিশন স্বতন্ত্রভাবে ডিসিশনের আউটকামকে প্রভাবিত করবে যখন অ্যাটমিক কন্ডিশন সত্য হবে তখন ডিসিশনও সত্য হবে এবং অ্যাটমিক কন্ডিশন মিথ্যা হলে ডিসিশনও মিথ্যা হবে তাহলে আমরা বলতে পারি যে অ্যাটমিক কন্ডিশন যখন সত্য থেকে মিথ্যায় পরিবর্তিত হয় তখন ডিসিশনেরও পরিবর্তন হয় এক্ষেত্রে প্রয়োজনীয় টেস্ট কেসের সংখ্যা অবশ্যই অন্ততপক্ষে অ্যাটমিক কন্ডিশনগুলোর সংখ্যার দ্বিগুণ হবে এবং এই কারণে আমরা বলতে পারি যে এটা হলো রৈখিক বা লিনিয়ার এটা 2n এই ধরনের নয় 2n বা তার কাছাকাছি অ্যাটমিক কন্ডিশনের সংখ্যার ক্ষেত্রে এটা রৈখিক হবে তাহলে আমরা এখানেই থামছি পরবর্তী সেশনে আমরা আবার MCDC টেস্টিং সম্পর্কে এই আলোচনা শুরু করব ধন্যবাদ Glossary English word Word Meaning Combination কম্বিনেশন বিন্যাস Constant কনস্ট্যান্ট স্থির False ফলস্ মিথ্যা Evaluation ইভ্যালুয়েশন মূল্যায়ন Linear লিনিয়ার রৈখিক Shortcoming শর্ট কামিং ত্রুটি Thorough থরো পুঙ্খানুপুঙ্খ True ট্রু সত্য Value ভ্যালু মান Welcome ওয়েলকাম স্বাগত